বক্তৃতায় আবার স্বাগতম আগের বক্তৃতায় আমি একমাত্রিক বক্সের কণার সম্পর্কে কথা বলেছিলাম বর্তমানটিতে আসুন আমরা কণাটির দ্বিমাত্রিক মডেল বা দুই ডিগ্রি স্বাধীন মডেল সম্পর্কে আলোচনা করি এই কণা যার অবস্থান স্থানাঙ্ক দুটি x এবং y দেওয়া হয়েছে একটি প্লেনের দুটি স্থানাঙ্ক একে অপরের কাছে অর্থোগোনাল এবার আমরা কোয়ান্টাম সমস্যা নিয়ে আলোচনা করছি এই বাধাগুলি অসীম তাই আপনি যদি এই সমস্যাটি মনে রাখেন p22m V যা এনার্জির পরিভাষা এগুলো পরিবর্তিত হয় অথবা এটি পুনরায় লেখা হয় px22m py22m V এবং p x কোয়ান্টাম মেকানিক্সে ħ22m দ্বারা প্রতিস্থাপিত করে এখানে আমাদের একটি ফাংশন আছে যার দুটি স্থানাঙ্ক x এবং y কারণ এটি আংশিক ডেরিভেটিভ এর জন্য এবং x এর দিকের গতিটি আংশিক ডেরিভেটিভ দ্বারা দেওয়া হয়েছে এবং এটি গতির স্কয়ার তাই আপনার আছে ħ2 2 x22m এবং সাদৃশ্যভাবে py2এর জন্য আপনার আছে 2 y2 এটি হ্যামিল্টনিয়ানের গতি শক্তির অপারেটর এর অংশ এবং ওয়েভ ফাংশনটি x এবং y এর ফাংশন V সম্ভাব্য সময় এর xy হল E xyএর সমান এটি দ্বিমাত্রিক স্ক্রডিঙ্গার সমীকরণ যেখানে আপনি H পেয়েছেন এই পরিভাষাটি V H আপনাকে E এর কার্যনির্বাহক করছে একটি 2d বক্সের কণার এর বর্তমান সমস্যার জন্য আমরা V কে 0 থেকে L ছাড়া x এর সমস্ত মানের জন্য অসীম বলে মনে করি এবং y এর সমস্ত মান 0 ছাড়া অন্য কোনও কিছু হলে তাকে L1 বা L2 বলা হয় তাতে কিছু যায় আসে না যদি এটি একটি রেক্ট্যাঙ্গুলার বক্স হয় যদি এটি একটি স্কয়ার বক্স হয় তবে মূলত ভাবে আপনি নিম্নলিখিতগুলির দিকে তাকিয়ে আছেন আসুন আমরা দেখি আপনি এরকম একটি বর্গাকার কিছু পেতে পারেন সুতরাং x 0 থেকে L এবং y ও 0 থেকে L শুধুমাত্র এই অঞ্চলে আমরা কণা বৈশিষ্ট্য এবং কণা আচরণ এর দিকে তাকিয়ে আছি এবং অন্য সবার জন্য আমাদের V আছে অসীম এই সমস্ত মান গুলির জন্য x ≤ 0 এবং এই সমস্ত মান গুলির জন্য x ≥ L এবং একইভাবে y ≤ 0 এর জন্য y ≥ L সুতরাং এটি অসীম সীমানা এটি এক মাত্রিক পরিমাণ নয় তবে এটি একটি অর্থে পৃষ্ঠ যে আমরা কণাটিকে এই অঞ্চল থেকে মুক্তি পেতে রক্ষা করি এবং V এর ভিতরে x এবং L এর মধ্যে 0 y এবং L এর মধ্যে তাহলে এটি একটি স্কয়ার বক্স সুতরাং যদি আমরা এটি করি স্পষ্টতই এই ডিফারেনশিয়াল সমীকরণটি এই পরিভাষাটি ছাড়াই সরলীকৃত হয় এবং এক দিকে একটি ডেরিভেটিভ স্কোয়ার রয়েছে অন্য দিকে আরেকটি ডেরিভেটিভ স্কোয়ার এবং তারপরে আপনার কাছে x y এর দিকে রয়েছে এই ধরনের সমস্যা সহজেই সমাধান করা হয় শুধুমাত্র X একটি ফাংশনের গুণফল এবং শুধুমাত্র Y এর একটি ফাংশনের পরিপ্রেক্ষিতে লেখা এই বিকল্প দিয়ে এই সমীকরণটি পৃথক করা সম্ভব ħ22m 2 x2 2 y2 হল xy যা E বার এর সমান যা xy হয় এর মধ্যে দুইটি সমীকরণ আছে যথা ħ22m2 x2 X হল E1X এর সমান এবং ħ22m 2 y2বার Y হল E 2 বার Y এর সমান তবে এই দুটি ধ্রুবক E 1 এবং E 2 দ্বারা সীমাবদ্ধ যা E 1 E 2 হল E এর সমান এই ভিডিও বক্তৃতার সাথে থাকা নোটগুলিতে এর প্রকৃত পৃথকীকরণ দেওয়া হয়েছে তাই আমি আপনাকে অনুরোধ করব যে কীভাবে এই সমীকরণটি দুটি একমাত্রিক সমীকরণে পৃথক করা হয় তা দেখার জন্য একটি x এর জন্য এবং একটি y এর জন্য সীমাবদ্ধতার সাথে যেদুটি একমাত্রিক সমস্যার জন্য শক্তি গুলি মোট শক্তির সাথে সম্পর্কিত তার একটি যোগফল E 1 E 2 রয়েছে এখন আসুন আমরা সমাধানগুলি দেখি যে পরিমাণটি আমি বোর্ডে লিখেছি তা হল যথা এটি X সমীকরণ এবং সংশ্লিষ্ট Y সমীকরণটি হল সেটা স্পষ্টতই তারা প্রত্যেকটি একটি বক্সে এক মাত্রিক কণার মতো অতএব তাদের প্রত্যেকের জন্য সমাধানগুলিতে সেই নির্দিষ্ট সমীকরণ এর জন্য একটি চলমান কোয়ান্টাম সংখ্যা থাকবে ওয়েভ ফাংশনের X উপাদান সমাধান দ্বারা দেওয়া হবে এটি x এর এর অনুরূপ যা আমরা লিখেছিলাম তবে এখন আমরা এটিকে x এর পরিবর্তে X বলি এবং এখন এটির একটি কোয়ান্টাম সংখ্যা 1 2 3 থেকে কিছু মান পর্যন্ত যাবে যাকে আমরা n1 বলে থাকি ঠিক একটি অভিন্ন পদ্ধতিতে y সমীকরণে একটি স্বাধীন কোয়ান্টাম সংখ্যা n2 থাকবে যা 1 2 3 থেকে আমরা যা কিছু নিই তা চলবে তবে অনুগ্রহ করে মনে রাখবেন যে এই দুটি কোয়ান্টাম সংখ্যা এই অর্থের স্বাধীন নয় যে তারা মোট শক্তির সাথে সংযুক্ত থাকবে যে E1 E 2 E এর প্রয়োজন এখন কণা থেকে E 1 এর অভিব্যক্তিটি মনে রাখবেন এই একমাত্রিক বক্স যা h28m L2n 12 এটি একটি স্বাধীন কোয়ান্টাম সংখ্যা যে অর্থ গ্রহণ করে এটি 1 2 3 ইন্টিজার মান এর এবং E 2 এছাড়াও h28m L2 বার n 22 দ্বারা দেওয়া হয় যেমন এই সমীকরণটি সন্তুষ্ট হয় অতএব আপনার আছে h28m L2 বার n 12n 22 এই মোট E এর সমান সুতরাং এই সীমাবদ্ধতা হল একটি একমাত্রিক যা বেরিয়ে আসে দ্বিমাত্রিক স্ক্রডিঙ্গার সমীকরণের পৃথকীকরণে যা মোট শক্তির দুই একমাত্রিক শক্তির যোগফল এবং এটি সম্ভব কারণ আমাদের এমন কোনও সম্ভাবনা নেই যা এই দুটি মাত্রাকে যুগ্ম করে আমরা V কে 0 এর সমান রাখি এবং তাই এটি ভেরিয়েবল এর পৃথকীকরণের পদ্ধতি আমরা x এবং y কে এর দিক থেকে পৃথক করেছি যদি আপনি সেটি মনে রাখেন x y এর কে আমরা x সমীকরণে এবং y সমীকরণে পৃথক করেছি যাতে প্রক্রিয়াটিকে ভেরিয়েবলের পৃথকীকরণ বলা হয় এখন এই ফাংশনগুলি কেমন দেখতে স্পষ্টতই আপনি পূর্ববর্তী বক্তৃতায় যে একমাত্রিক সমাধানটি দেখেছেন তার পরিপ্রেক্ষিতে কোয়ান্টাম সংখ্যা n 1 এর সমাধান রয়েছে √2L sin n 1 πxL এবং এনার্জিকে n 12 হিসেবে এবং একইভাবে y কে n2 এর সঙ্গে দেওয়া হয় এবং সীমাবদ্ধতার সঙ্গে যার মোট এনার্জি E n 1 E n 2 হল E n 1 n 2 যা আমরা দেখেছি ওয়েভ ফাংশনটি কি এখন যদি আপনি ওয়েভ ফাংশনটি দেখেন এটা হল n 1 n 2 কারণ এটি স্পষ্টতই দুটি কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দিষ্ট যা হল n 1 এবং n 2 x এর দিকে কোয়ান্টাম সংখ্যা n 1 এবং y এর দিকে কোয়ান্টাম সংখ্যা n 2 এর সাথে স্বাধীন ফাংশন রয়েছে প্রত্যেকটি অর্থোগোনাল অতএব আপনি এই আকর্ষণীয় জিনিসটি পরবর্তী লাইনে দেখতে পাচ্ছেন যখন আমাদের কাছে n 1 এর 1 এবং n 2 এর 1 এর কেসটি থাকে যেটা হল তার শুরু এবং যেটাকে দ্বিমাত্রিক বক্সের কণার জন্য সর্বনিম্ন শক্তি বলা হয় যখন আমাদের কাছে সেই আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েভ ফাংশনটি 1 1 দ্বারা দেওয়া হয়েছে xy এবং এটি দেওয়া হয়েছে দুটি ফাংশন এর গুণফল দিয়ে যা আপনি দেখেছেন X এর x এবং Y এর y যেটা আপনাকে দেয় sin πxL এবং sin πyL আমি এটি পুনরাবৃত্তি করতে চাই যখন কোয়ান্টাম সংখ্যা 1 1 ওয়েভ ফাংশন 1 1 দ্বারা দেওয়া হয় এবং এটি দেওয়া হয় পণ্যের 2 L sin x L sin yL এবং শক্তি অবশ্যই 12 যোগফল পুরো জিনিসের 12 বার অতএব এই প্রক্রিয়ার জন্য শক্তি E 11 হল 8mL2 বার 2 দ্বারা করা হয় আকর্ষণীয় বিষয় হল পরবর্তী পছন্দ আপনার কাছে n 1 n 2 n 1 এর x হিসাবে এবং y এর n 2 হিসাবে এটা সম্ভব যদি n 1 n 2 এর সমান না হয় এটা n 2 এর X এবং n 1 এর Y দ্বারা প্রদত্ত ওয়েভ ফাংশন থাকা সম্ভব কারণ শক্তি কেবল n12 n22এর সমানুপাতিক h2 বার অবশ্যই 8mL2যা সমানুপাতিকতা ধ্রুবক অতএব আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একই শক্তি আছে তবে আপনার দুটি শারীরিকভাবে ভিন্ন রাজ্য X এর n1 Y এর n2 এবং X এর n 2 Y এর n 1 উভয় রাজ্যেরই একই শক্তি রয়েছে এটিকে ডিজেনারেট রাজ্য বলা হয় ডিজেনেরেসি হল 2 কারণ দুটি রাজ্য আছে যাদের একই শক্তি রয়েছে তবে তাদের বিভিন্ন কোয়ান্টাম অবস্থাও রয়েছে এটি একটি 2 d বক্সের কণার জন্য প্রবর্তন যা হল ডিজেনেরেসির অতিরিক্ত ফ্যাক্টর এখন এই জিনিসগুলি কেমন দেখতে আসুন আমরা এই ছবিটি সরলীকরণ করি এখন আমার এখানে ফাংশনের একটি পুরো সিরিজ আছে যা দিয়ে আপনি চাইলে যে কোনও সংখ্যক পৃষ্ঠা পূরণ করতে পারেন যেটা দেখতে গেলে n 1 2 n 21 এর সমান ওয়েভ ফাংশন 2 1 এর দ্বারা sin 2π x sin π yL এবং n 1 1 n 2 2 আপনাকে অন্য ফাংশন দেয় যথা sin π x L শক্তি যা একই সুতরাং যদি কোয়ান্টাম সংখ্যা অভিন্ন হয় তবে কোনও ডিজেনেরেসি নেই যদি কোয়ান্টাম সংখ্যাগুলি একটি স্কয়ার বক্সের জন্য আলাদা হয় কারণ আমরা লেংথ L কে একই হিসাবে বেছে নিয়েছি স্কয়ার বক্সটি আপনাকে সমাধান দেয় যে n 1 যদি n 2 এর মতো না হয় তবে আপনার ডিজেনেরেসি 2 এর সর্বনিম্ন রয়েছে তারপরে আপনি দেখতে পারেন যে 3 এবং 2 এর জন্য যে আপনি এখানে ওয়েভ ফাংশনটি sin 3 π x L এবং sin 2 π y L এবং তারপর 2 এবং 3 যা sin 2 π x L দ্বারা sin 3 π y L সুতরাং এক্সিস পছন্দ একটি প্রদত্ত এক্সিস এর জন্য কোয়ান্টাম সংখ্যা পছন্দ ফাংশনটি অবস্থা নির্ধারণ করে আমরা যদি তাদের প্লট করি তবে এই জিনিসগুলি কেমন দেখায় আমি বলতে চাচ্ছি এই প্লটটি অভিনব দেখাচ্ছে কিন্তু আসলে এর খুব বেশি ব্যাখ্যা বা অর্থ নেই তবে এটি গুণফল ওয়েভ ফাংশন এর দুটি মাত্রা দেখার মতো সুতরাং আপনি এই ছবিটি ব্যবহার করে ওয়েভ ফাংশন 1 1 দেখেন এটি x এর দিকে এক মাত্রিক বক্স যা আপনার কণায় ছিল তার অনুরূপ একটি অর্ধেক তরঙ্গ এবং এটি y এর দিকে একটি অর্ধেক তরঙ্গ যেমন আপনি এই গ্রাফের x এর দিকে প্রজেকশন এর মাধ্যমে দেখতে পারেন এবং y এর দিকেও আপনার একই জিনিস রয়েছে 2 সম্পর্কে কি 2কণাটি একটি ছোট দৈর্ঘ্যের অঞ্চলে নয় বরং একটি ছোট এলাকা d x এ পাওয়া যাবে এমন সম্ভাবনার সাথে যুক্ত d y দয়া করে মনে রাখবেন x y যদি আপনি সেই 2d x করেন d y হল সম্ভাবনা যে কণাটি x এবং x d x এবং y এবং y dx এর মধ্যে ছোট আয়তাকার অঞ্চলে থাকবে এটি ছোট অঞ্চল এবং আপনি দেখতে পারেন যে 2 টি এইভাবে দেওয়া হয়েছে অতএব আপনি তৈরি করতে পারেন মানে আপনি কল্পনা করতে পারেন কি সম্ভাবনা হবে ঠিক একইভাবে আপনি এক মাত্রিক বক্স এর কণা কল্পনা করেছেন এ ছাড়াও এখন আমাদের প্লেনে একটি গতি আছে এখন আকর্ষণীয় বিষয় হল যখন আপনি বিভিন্ন কোয়ান্টাম সংখ্যায় যান যেখানে ডিজেনেরেসি 1 2 আছে যদি আপনি এটি দেখেন 1 2 x দিক এর জন্য কোয়ান্টাম সংখ্যা 1 এবং y দিক এর জন্য কোয়ান্টাম সংখ্যা 2 অতএব এটি x দিক এর নির্দেশনার জন্য কোয়ান্টাম সংখ্যা এবং আপনি দেখতে পারেন যে এটি অর্ধেক তরঙ্গ যা হয় উপরে বা নীচে এটি হয় ইতিবাচক বা নেতিবাচক কারণটি হল y দিক তরঙ্গ একটি পূর্ণ তরঙ্গ তাই এই দিকে আপনার কাছে যা আছে তা হল যদি আমি এটি আঁকতে পারি তবে ওয়েভ ফাংশনটি এরকম দেখায় আর এই দিকে ওয়েভ ফাংশনটি এরকম দেখায় অতএব যখন আপনি এই দুটি ফাংশনের একটি পণ্য একটি নেতিবাচক চিহ্ন গ্রহণ করেন এই ওয়েভ ফাংশন অর্ধেক লেংথ এর জন্য নেতিবাচক করে তোলে এবং তাই আপনি দেখতে পাচ্ছেন যে অর্ধেক লেংথ এর জন্য আপনার একটি ইতিবাচক ওয়েভ ফাংশন আছে অথবা আপনার একটি নেতিবাচক ওয়েভ ফাংশন রয়েছে এটি শুধুমাত্র ওয়েভ ফাংশনের জন্য কারণ আমরা জানি যে এই ওয়েভ ফাংশনটি ততটা গুরুত্বপূর্ণ নয় এই ওয়েভ ফাংশনটি একটি স্কয়ার যা গুরুত্বপূর্ণ সম্ভাবনা ব্যাখ্যার জন্য এবং আপনি দেখতে পাচ্ছেন যে 2 যা অপসারণ করে এই নেতিবাচক চরিত্রের ফাংশনটি খুব সুন্দরভাবে আপনাকে এখন একটি 2 দেয় n হল 1 কেস এর সমান x এক্সিস এর জন্য এবং n হল 2 এর সমান যদি আপনি গ্রাফটি মনে রাখেন যা আপনার কাছে y এক্সিস এর n 2 এর সমান এর জন্য ছিল এবং এটি x এক্সিস অতএব ওয়েভ ফাংশনটির বৈশিষ্ট্যগুলি ক্যাপচারড করা হয় যখন আপনি একটি পৃষ্ঠ প্লট করেন এবং আপনি দেখতে পারেন যে ছবিগুলি তাদের একটি বড় সংখ্যার জন্য তৈরি করা যেতে পারে তবে একটি সীমা আছে দুটি মাত্রা এবং তিনটি মাত্রায় আমরা সম্ভবত তিনটি এক্সিস থেকে ফাংশনটি পৃথক করতে সর্বাধিক রঙ ব্যবহার করতে পারি তবে এটি আপনি n মাত্রার জন্য এটি কল্পনা করতে পারবেন না সুতরাং আসুন আমরা ওয়েভ ফাংশনের কিছু উদাহরণ এবং বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার জন্য উপায় ফাংশনের স্কয়ারগুলির সাথে একটি দ্বিমাত্রিক বক্সের কণার এই অংশটি শেষ করি সুতরাং এখানে 1 2 এর বিপরীতে একটি 2 1 এবং আপনি দেখতে পাচ্ছেন যে যা ঘটে তা একটি 2 1 এর জন্য x এক্সিস বরাবর ওয়েভ ফাংশনটি এই রকম এবং y এক্সিস বরাবর তরঙ্গ ফাংশনটি এরকম এবং আপনি এটি আসলে দেখতে পারেন দুঃখিত যে এটি ভুল দিকে তাই আমাকে এটি মুছে ফেলতে দিন কারণ আপনার 0 এখান থেকে শুরু হয় অতএব কারণ হল কেন এর অংশ নেতিবাচক এবং অন্য অংশ ইতিবাচক এবং ওয়েভ ফাংশন এর স্কয়ার আপনি দেখতে পারেন যে x এক্সিস এর বরাবর এবং y এক্সিস এর বরাবর দুটি কুঁজ আছে এটি একটি কোয়ান্টাম সংখ্যা 1 তাই আপনার একমাত্রিক y এক্সিস এর সাথে মাত্র 1 টির মিল রয়েছে এবং আসুন আমরা আরও একটি বা দুটি উদাহরণ দেখি এবং আমাকে এটি দিয়ে থামতে দিন এই তো আমি বলতে চাইছি এখানে অনুশীলন এই ছবিটি কী প্রতিনিধিত্ব করে এখানে x এক্সিস এর বরাবর একটি আছে এবং সেখানে তিনটি শৃঙ্গ আছে তাই আপনার এটি আছে একটি y 3 এবং x 1 তাই এটি 1 x y সুতরাং লেকচার নোটগুলি আপনাকে এই জাতীয় আরও অনেক ছবি দেয় তবে এই বক্তৃতার পরবর্তী অংশে আমরা দেখব সম্ভাবনা গণনার ক্ষেত্রে এবং এক্সপেকটেশন এর মানবোধ নামে একটি নতুন ধারণার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলির অর্থ কী আমরা বক্তৃতার এই বিশেষ অংশের জন্য এখানে থামব ধন্যবাদ